আমরা উল্লেখ করছিলাম যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর এবং সমাহারগুলি এক্সক্লুসিভ রাইটস এর রাইটস ের ধরণের উপর নির্ভর করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ধরণের উপর নির্ভর করে এবং আমরা বলছিলাম যে এটি যদি কপিরাইট হয় তবে কপিরাইটটি নির্মাতাকে মুদ্রণের জন্য নির্দিষ্ট বছরের কয়েক বছর দেয় প্রকাশ করতে সম্পাদনা করতে ফিল্ম করতে বা সাহিত্য শৈল্পিক সংগীত বা অন্যান্য সিনেমাটোগ্রাফিক কাজ রেকর্ড করতে সুতরাং কপিরাইটে এক্সক্লুসিভ রাইটস এর সেটটি বিভিন্ন আকারে আরও অনুলিপিগুলি সম্পর্কিত ট্রেডমার্কে এক্সক্লুসিভ রাইটস এর সেটটি প্রতীক বা একটি শব্দ ব্যবহার করে যা আইনত রেজিস্টার্ড বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী হিসাবে ব্যবহার করে প্রতিষ্ঠিত হয় বা এটি পণ্য পণ্য বা এমনকি পরিষেবা হতে পারে সুতরাং ট্রেডমার্কে রাইট টি আপনার পক্ষে একটি চিহ্ন বা শব্দের একটি সেট নিষে মার্ক বা মার্সেডিজ বেনজ লোগো বা এই জাতীয় কোনও উত্পাদনকারী বা এটির মালিকানাধীন সংস্থার কাছে বর্ণনা করা সুতরাং এই অ্যাট্রিবিউশনটি আপনাকে বিভিন্ন রাইটস ের একটি সেট দেয় এখন আপনি আপনার সমস্ত পণ্যের জন্য এই রাইটস টি ব্যবহার করতে পারেন আপনি যদি এই নতুন শিল্পগুলিতে প্রবেশ করেন যেখানে আপনি আগে ছিলেন না তবে আপনি এই রাইটস টি ব্যবহার করতে পারেন আপনি এটি ব্যবহার থেকে লোকদের আটকাতে পারেন এমনকি আপনার কাছে পণ্য না থাকলেও আপনার রাইটস গুলির ভাল ইচ্ছা আছে এখন এমন একটি ঘটনা ঘটেছিল যে কেউ ভারতে আন্ডারগার্টমেন্ট বিক্রির জন্য বেঞ্চমার্ক বেনজ ট্রিস্টার লোগো ব্যবহার করে উদ্ধৃতিটি এসেছে যে বেন্জের সরকারী ব্যবসায় প্রবেশের বিষয়ে আমি যতদূর জানতে পারি না তবুও তারা এটিকে থামিয়ে দিয়েছিল কারণ এটি সঠিক ছিল ধারক যেভাবে চান সেভাবে চিহ্নটি ব্যবহার করার রাইটস রাখে সুতরাং এটি সেই ব্যবসাগুলি নাও হতে পারে যেখানে আপনি অন্যকে এটি ব্যবহার করা থেকে বিরত রাখতে পারেন আপনি এটি লোকেদের ব্যবহার থেকে বিরত রাখতে পারেন চিহ্নটি যদি ভালভাবেই জানা থাকে যে এটি পেটেন্ট আইনের ক্ষেত্রে পেটেন্ট আইনের ক্ষেত্রে কোনও রাইটস এর এক্সক্লুসিভ সেট কিনা ব্যবহারের রাইটস টি বিক্রয় করার রাইটস বিক্রয়ের জন্য অফার করার রাইটস এবং একটি আবিষ্কার আমদানির রাইটস এখন দেখুন পেটেন্ট আইনে আমরা বিপণন বিক্রয় উত্পাদন এবং কিছু ক্ষেত্রে আমদানি সম্পর্কিত রাইটস সম্পর্কিত কথা বলছি সুতরাং আপনি জানেন যে বিষয়টির প্রকৃতি আমরা জানি যে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি এবং আমরা বুঝতে চেষ্টা করছি যে বিষয়টি বিভিন্ন রাইটস এর জন্য আলাদা হতে পারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আলাদা আলাদা রাইটস এরজন্য পৃথক পৃথক রাইটস এর সেট যা পেটেন্টস এবং ট্রেডমার্ক এবং কপিরাইট অন্তর্ভুক্ত তারা নিজেরাই আলাদা হতে পারে কারণ বিষয় পৃথক হওয়ার কারণে সময়কাল বিভিন্ন ট্রেডমার্কও হতে পারে একটি নির্দিষ্ট মেয়াদে হতে পারে তবে রাইট হোল্ডার যতক্ষণ না কোকাকোলা চিহ্নের মতো চলমান কিছু ট্রেডমার্ককে 100 বছরের বেশি বা তারও বেশি পুরানো হয় ততক্ষণ সেগুলি পুনর্নবীকরণ করা যায় কিছু ট্রেডমার্ক এমন পরিস্থিতি হতে পারে যেখানে রাইটটি পুনর্নবীকরণ না করা হয় বা যদি রাইটটি ব্যবহার না করা হয় তবে সেই মার্ক গুলি প্রয়োগ করা যায় না সুতরাং আপনি যদি এমন কোনও ব্যবসায়ের দিকে লক্ষ্য করেন যা 100বছর ধরে বেঁচে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মার্ক গুলি জীবিত রাখা হচ্ছে তারা মার্ক গুলি টিকিয়ে রাখার জন্য চার্জ সরকারী ফি প্রদান করে এবং আপনি দেখতে পাবেন যে এটি ট্রেডমার্ক হতে পারে ব্যবসায়ের বিষয়টি আমরা বলি এগুলি একরকম ইন্টেলেকচুয়াল প্রপার্টি সীমাহীন জীবন এই শ্রেণীর ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনও সীমা নেই কারণ তাদের জীবন যতক্ষণ না সঠিক ধারক তাদের বাঁচিয়ে রাখতে চান তাকে কেবল সরকারের কাছে অর্থ প্রদান করতে হবে অফিশিয়াল ফি এবং আপনারও এই রাইটস প্রয়োগ করতে পারে এমন লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার সুতরাং সঠিকভাবে ধারককে দুটি পদক্ষেপ নেওয়ার দরকার আছে 1 অফিসিয়াল চার্জেস পে করা 2 তাকে সচেতন হওয়া দরকার এবং আমাদের বিবেচনা না করে যারা সঠিকভাবে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে তাকে ব্যবস্থা নেওয়া উচিত অন্যথায় এটি ধরে নেওয়া যেতে পারে যে তিনি দিয়েছেন একটি সঠিক চাপ শিক্ষার্থী যদি আমরা খুব কোকো কোলা 1900 থেকে 2000 অবধি বড় সংখ্যক সাথে বিভ্রান্ত করি তবে আমরা প্রতি 5 বছরে প্রতি 10 বছরে ডিজাইন পরিবর্তন করে এটিকে বেশ আপডেট করেছি সুতরাং উদাহরণস্বরূপ আমি 1910 তে খেলি যদি সেখানে 1 টি ডিজাইন করা কোকো কোলা থাকে তবে আমাদের কাছে এটি পুনর্নবীকরণযোগ্য ট্রেডমার্ক হবে না যে এগুলি নূতনভাবে ডিজাইন করা হয়েছে যা আমরা অন্য কোনও পক্ষ ব্যবহার করতে পারি দেখুন কোকো কোলার ডিসাইনগুলি এতে রয়েছে বোতল কোকো কোলার সঠিক সুরক্ষা রয়েছে এতে পণ্যগুলি প্রদর্শিত হয় এটি বিশ্বজুড়ে কোকো কোলা যেভাবে একটি ট্রেডমার্ক রয়েছে তা একটি শৈল্পিক কাজ সন্দেহ ছাড়াই ট্রেডমার্কটি সীমাহীন জীবন আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটি সীমাহীন এটির কোনও সীমা নেই অন্য রাইটসগুলি এবং যায় যদি তারা ধরে নিয়েছিল যে তারা কোনও ডিসাইন রেজিস্ট্রেশন করেছে এবং এটির জন্য একটি সীমিত জীবন ছিল এবং এটি আসতে পারে তবে চিহ্নটি সর্বদা থাকতে পারে কেবলমাত্র সঠিক ধারকই ব্যবহার করতে পারবেন সুতরাং এটি একাধিক রাইটস এর সমন্বয় যা আমরা দেখতে পাবো যে সেগুলি একাধিক রাইটস হতে পারে তবে তারা যে পথে এগিয়ে নিয়ে যায় তা হল সীমাহীন জীবন আইপি ট্রেড সিক্রেটস তারা আবার তারা হল একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি র রাইটস এর যা সীমাহীন জীবন আইপি এর মধ্যে পড়ে তারা সীমাবদ্ধ নয় যদি আপনি বাণিজ্য গোপনীয়তা গোপন রাখতে পারেন তবে আপনি যতক্ষণ না তাদের গোপন রাখা হয় আপনি এটিকে প্রয়োগ করতে পারবেন সমস্ত দেশ শ্রেণিবদ্ধ করতে পারে তার জন্য সময়কাল সত্য ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে পুরো আইপি 2 টি বিভাগে বিভক্ত হয়ে থাকে আপনার সীমিত জীবন আইপি থাকে যেখানে সময়কাল সীমাবদ্ধ থাকে এর পরে এটি জনসাধারণের ডোমেনে আসে এবং লোকেরা এটি ব্যবহার করতে পারে এবং আপনার সীমাহীন জীবন আইপি যেখানে এটি পুনর্নবীকরণের সাপেক্ষে থাকতে পারে চিরকাল বেঁচে থাকুন সুতরাং বিশ্বজুড়ে এটি সত্য এখন আমাদের সময়সীমার কিছু উদাহরণ দেখুন আজকের পেটেন্টের গ্লোব সময়কালের আবেদনের তারিখ থেকে 20 বছর অবধি আর এখন আমাদের এই ইউনিফর্ম সিস্টেমটি ভ্রমণের চুক্তি বাণিজ্যকে ধন্যবাদ ইন্টেলেকচুয়াল প্রপার্টি র রাইটস সম্পর্কিত বাণিজ্য সম্পর্কিত বিষয়ে চুক্তি যা ট্রিপস যা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইশাসন ডব্লিউটিওর অধীনে একটি চুক্তি ডাব্লুটিও একটি সংস্থা এবং এটি চুক্তির তালিকাও সুতরাং ট্রিপস চুক্তি হল চুক্তি যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে অন্তর্ভুক্ত করে এবং প্রতিটি ডাব্লুটিও সদস্য সেই চুক্তিটি বাস্তবায়নের জন্য বাধ্য কারণ এটি একটি আন্তর্জাতিক ব্যবস্থা ছিল এবং বেশিরভাগ দেশ যারা ডাব্লিউটিওর সকল সদস্য এই বোর্ডের 20 বছরের মেয়াদে এই প্যাটার্নের জন্য রেখেছিল আগে ছিল না পেটেন্টের সময়কাল ভারতে 20 বছর ছিল না যা এটি 14 বছর ব্যবহৃত হত এবং ভারতে ফার্মাসিউটিক্যালসের জন্য 7 বছর পর্যন্ত শব্দটি ব্যবহৃত হত এটি একটি নমনীয় শব্দ ছিল যদি ওষুধের খাবার এবং কৃষি পণ্যগুলির জন্য এটি আলাদা ছিল শব্দটি আরও কম ব্যবহৃত হত এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন 20 বছর আমি বলতে চাইছিলাম 20 বছর আমরা কোথা থেকে পেয়েছি যার অর্থ তাদের 20 এর পিছনে কিছুটা যুক্তিযুক্ত হওয়া উচিত কারণ আমরা জানি যে 20 বছর কেবল সঠিক নয় বা সমস্ত দেশের জন্যই প্রযোজ্য এটি প্রযোজ্য প্রযুক্তি অজ্ঞেয় প্রতিটি প্রযুক্তিই এখন টিআরআইপিএস TRIPS চুক্তির ভিত্তিতে সুরক্ষিত হয় এমনকি প্রতিটি প্রযুক্তির এমনকি 3 বছরের আয়ুও রয়েছে এটি এখনও 20 বছরের মেয়াদ পায় সুতরাং পেটেন্টস টার্ম হিসাবে আমরা আজ এটি আন্তর্জাতিকভাবে বুঝতে পেরেছি প্রযুক্তি নির্দিষ্ট নয় এটি ফার্মাসিউটিক্যালস অ্যারোনটিক্স বায়োটেকনোলজি সফটওয়্যার কিনা 4 টি দেশ যে সফ্টওয়্যারটিতে গ্র্যান্ড পেটেন্টস এটি একটি 20 বছরের সময়কাল এবং আপনি এবং আমি জানি যে 20 বছরের সময়কালের অর্থ হয় না সমস্ত প্রযুক্তির জন্য কিছু প্রযুক্তি এত তাড়াতাড়ি তারা আপনি কি জানেন কুড়ি বছর সম্ভবত আপনি জানেন যে এটি অনেক প্রজন্ম হতে পারে তার জন্য বহু প্রজন্ম সুতরাং আমরা কীভাবে বুঝতে পারি যে এই 20 বছরের সময়কালটি কিছু আন্তর্জাতিক আইন হওয়ার কারণে এসেছিল কারণ ডাব্লুটিওর প্রতিষ্ঠিত হওয়ার আগে তারা 8 বছর ধরে আলোচনার কাজ করেছিল যেটাকে আমরা জেনেছি যে উরুগুয়ে রাউন্ডগুলি আপনি জানেন যে দেশগুলি এতে অংশ নিয়েছিল এবং এটি দীর্ঘদিনের ছিল প্রক্রিয়া যার পরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানিজশন গঠিত হয়েছিল এবং সেই সময়ের মধ্যে তারা অংশীদার ছিল তাদের আগ্রহ পেশ করা এবং এটিগুলিকে জিনিসপত্রের দিকে ঠেলে দেওয়া এবং কোনওভাবে আমাদের 20 বছর ধরে এই চুক্তি রয়েছে এখন আপনার মনে রাখবেন বিশ্বজুড়ে এই 20 বছরের আগে প্রধান সময়কাল 14 ছিল এবং এটি কীভাবে 14 বছর হয়ে গেল সে সম্পর্কে একটি ছোট্ট ব্যাখ্যা ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে ইংল্যান্ডে বলা হয় যে শিক্ষানবিশকে প্রশিক্ষণ দিতে বছর লেগেছিল যে মাস্টার অধীনে শিক্ষানবিশ বা একজন ব্যক্তি যার সাথে তিনি শিখেছিলেন তার জন্য 7 বছর প্রথমদিকে ব্রিটিশ রাজারা যখন পেটেন্ট দেওয়া শুরু করেছিলেন এবং আমরা প্রাথমিক বছরগুলিতে প্রকৃতপক্ষে গ্র্যান্ড পেটেন্ট না দিয়েছিলাম তারা একচেটিয়া সুযোগ সুবিধা দিয়েছিল খুব দক্ষ কারিগরকে মহাদেশীয় ইউরোপ থেকে আসা এবং এখানে ব্যবসা প্রতিষ্ঠা করতে সক্ষম করার জন্য রাজা বা রানী এক্সক্লুসিভ সুযোগ সুবিধাগুলি মঞ্জুর করেছিলেন এখন ভাবুন যদি এই কারিগর তাদের কেউ কেউ সাবান তৈরি করেন তবে তাদের কেউ কেউ পারফিউম তাস খেলছে n নম্বর অন্য জিনিস তৈরী যদি কারিগর যদি এক্সক্লুসিভ বিশেষাধিকারের সুরক্ষা ছাড়াই আসতে বলে তবে তারা এখানে আসবে এবং সঙ্গে সঙ্গে eতারা বাণিজ্য অনুলিপি হয় না সুতরাং এটি এক্সক্লুসিভ বিষয় এটি পেটেন্ট আইনের ঐতিহাসিক এই অনন্য সুযোগটি আসলে এমনভাবে এসেছিল যাতে বিশেষ দক্ষতা সম্পন্ন লোকদের কিছু সুরক্ষা দেওয়া হয়েছিল এখন সেই মুহুর্তে আমরা এমনকি আবিষ্কারগুলির কথা বলছিলাম না এমনকি এমন প্রযুক্তি সম্পর্কেও কথা বলছিলাম না যে কারও কারও কাছে প্লে কার্ড আমদানির জন্য এই বিশেষ সুযোগ রয়েছে রাজা বা রানী যে কোনও কিছুর জন্য রাজকীয় সুযোগ সুবিধা দিতে পারতেন কখনও কখনও খনিজগুলি অনুসন্ধানের জন্য রাজকীয় সুযোগ সুবিধাগুলি দেওয়া হত প্রকৃতপক্ষে এই দেশটি দীর্ঘকাল ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল কারণ 1 টি সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেটেন্ট চার্টার নিয়ে এসেছিল তারা একটি সনদ নিয়ে এসেছিল এবং এটি ছিল এক অনন্য সুযোগ যা রানি সংস্থাকে ব্যবসায়ের সুযোগ অন্বেষণ করতে দিয়েছিল এবং তারা এসেছিল এবং আমরা রেজিস্ট্রি জানি এবং আপনি জানেন যে তারা কলোনাইসড হয়েছিল তারা এখানে এসেছিল এবং তারা কলোনাইসড হয়েছিল তবে তাদের চার্টার উত্স হল শাসক প্রদত্ত এক এক্সক্লুসিভ প্রিভিলেজ সুতরাং এক্সক্লুসিভ সুযোগ সুবিধাগুলি সর্বদা ছিল সুতরাং প্রাথমিক দিনের মধ্যে আমরা খুঁজে পাই যে প্যাটার্ন অনুদানগুলি আমরা এক্সক্লুসিভ সুযোগ সুবিধা পাই না সুতরাং যখন কোনও টেকনিশিয়ান বা কারিগরকে উদাহরণস্বরূপ সাবান তৈরির এক্সক্লুসিভ সুযোগ দেওয়া হয়েছিল রাজা বা রানী কারিগরকে 2 জন ব্রিটিশ নাগরিককে প্রশিক্ষণের জন্য জিজ্ঞাসা করতেন কারণ আপনি যদি শেষ পর্যন্ত ব্রিটিশ নাগরিকদের প্রশিক্ষণ দেন তবে তারা যে দোকানটি স্থাপন করবেন তা তারা শিখবে এবং এটি এমন এক উপায় ছিল যেখানে প্রযুক্তি স্থানান্তর বা বরং গ্রামগুলিকে কল দেয় দক্ষতা স্থানান্তর দিনগুলিতে সুতরাং শিক্ষানবিশদের প্রশিক্ষণের পরিবর্তে এই সুযোগ সুবিধা দেওয়া হবে সুতরাং শিক্ষানবিস সাধারণত 7 বছর 7 7 14 নেয় আমরা টিআরআইপিএস চুক্তির আগে কেন আমাদের 14 বছরের পেটেন্ট মেয়াদ ছিল সে সম্পর্কে 1 টি ব্যাখ্যা দিয়ে আমরা প্রথম শব্দটির সাথে এসেছি সুতরাং এটি 1 টি ব্যাখ্যা সুতরাং পেটেন্টগুলির একটি 20 বছর মেয়াদ রয়েছে যা বোর্ড জুড়ে সর্বজনীনভাবে প্রযোজ্য সমস্ত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলির যে প্রতিশ্রুতি এবং গ্র্যান্ড পেটেন্টগুলি 20 বছরের জন্য প্রযুক্তির ক্ষেত্রে নির্বিশেষে 20 বছরের জন্য সম্মান করতে হবে আবেদনের তারিখ ভারতে কপিরাইটের একটি শব্দ রয়েছে যা লেখককে প্লাস 60 বছরের জীবন হিসাবে গণনা করা হয় সুতরাং লেখক যদি তাঁর জীবনের খুব প্রথম দিকে একটি বই লিখেন এবং যদি তিনি দীর্ঘকাল বেঁচে থাকার অনুমান করেন তবে বইগুলি আরও দীর্ঘতর রাইটস পেয়েছে বাস্তবে আমি মনে করি এটি 2009 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজির সমস্ত রচনাগুলি জনসাধারণের আওতায় এসেছিল কারণ তাঁর জীবনযুগা 600 বছর আমি মনে করি এটি 2009 এ শেষ হয়ে গেছে আমি তারিখটি যাচাই করে বলতে পারি সুতরাং কোনও কপিরাইটের সময়কাল লেখকের জীবনকাল 60 বছর যদি এটি কোনও লেখক না হয় তবে লেখক বা স্রষ্টা যদি কোনও সংস্থা হন তবে প্রকাশনের তারিখ থেকে বা তারিখ থেকে সংস্থাটি অন্য মেয়াদে পরিবর্তিত হয় এটা 60 বছর মনে হয় ট্রেডমার্ক হিসাবে আমি বলেছি যে ট্রেডমার্ক সময়কাল এটি 10 বছরের জন্য দেওয়া হয় এটি প্রতি 5 বছরে পুনর্নবীকরণ করা যেতে পারে সুতরাং এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে পরিণত করে এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলিকে 2 টি বিস্তৃত বিভাগে রাখে I যেমনটি আমি বলেছি সীমিত জীবন আইপি কপিরাইট এবং পেটেন্টস অপরটি হবে সীমাহীন জীবন আইপি ট্রেড সিক্রেটস ট্রেডমার্ক